আগের চারটি ক্লাসে কিভাবে মাইক্রো ইলেক্ট্রোমেকানিকাল সিস্টেম ব্যবহার করে উৎপন্ন ফোর্সকে পরিমাপ করা যায় কিভাবে বাইরে অর্থাৎ একটি ইনভিট্রো সেটআপে নিউরোমাসকুলার জাংশন তৈরি করা যায় ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছিলাম এখন আমরা আরও একটি চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা করবো যা বেশিরভাগ উত্তেজনক্ষম কোষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং আমি নিশ্চিত যে যারা ইনসুলিন নিঃসরণকারী কোষ বা ওই জাতীয় কোনো কোষ নিয়ে কাজ করে তারা এই চ্যালেঞ্জের সম্মুখীন হয় এই চ্যালেঞ্জটি হলো ইলেকট্রিক্যাল এক্সাইটেবিলিটি যখন আমরা কোনো কোষকে বা কোনো নিউরনকে নার্ভাস সিস্টেম থেকে অপসারিত করে একটা কালচার ডিসে গ্লিয়াল কোষ এবং অন্যান্য সহায়ক কোষ ছাড়াই বিভাজিত করি তখন বেশিরভাগ কোষ যেগুলোকে আমরা কালচার ডিসে রেখেছিলাম উদাহরণ হিসেবে ধরা যাক তোমরা হিপোক্যাম্পাল নিউরোন নিয়ে কাজ করছো তাহলে হিপোক্যাম্পাস থেকে তোমরা নিউরন সংগ্রহ করছো এই পিরামিড আকৃতির নিউরনগুলো কালচার ডিসে এই ভাবে বৃদ্ধি পাচ্ছে এখন সমস্যা হলো কালচার ডিসে বৃদ্ধি পাওয়া এই নিউরনগুলো কী অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি করতে পারছে যদি এরা অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি করতে অক্ষম হয় তাহলে এগুলি কোনো ক্ষেত্রেই ব্যবহারযোগ্য নয় তার কারণ যে সমস্ত নিউরন ইলেকট্রিক্যালি সক্রিয় নয় সেই সমস্ত নিউরন সঠিকভাবে ডিফারেনশিয়েট হতে পারেনি ইলেকট্রিকালি সক্রিয় নিউরন বলতে বোঝায় এতে প্রয়োজনীয় সোডিয়াম চ্যানেল পটাশিয়াম চ্যানেল সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্প প্রভৃতির এক্সপ্রেশন ঘটবে এখন মূলত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে সোডিয়াম চ্যানেলগুলোর মধ্যে ফাস্ট অ্যাক্টিভিটিং সোডিয়াম চ্যানেলগুলোর এক্সপ্রেশন ঘটবে অবশ্যই স্লো অ্যাক্টিভিটিং সোডিয়াম চ্যানেলও রয়েছে যেগুলোকে কার্ডিয়াক সিস্টেমের পেসমেকার কোষের মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে এই সবকিছুই ডিফারেন্সিয়েশনের উপর নির্ভরশীল অন্যভাবে একে বলা যেতে পারে একটা কালচার ডিসে নিউরোনের বা যে কোনো উত্তেজনক্ষম কোষের ইলেকট্রিক্যাল ডিফারেন্সিয়েশন এখন আমরা এর জন্য তিন ধরনের পরিস্থিতির কথা বিবেচনা করছি একটি উপায় হলো যেখানে তোমরা 18 তম দিনের ইঁদুরের ফিটাস থেকে বিশুদ্ধ হিপোক্যাম্পাল নিউরন সংগ্রহ করে তার বৃদ্ধি ঘটাচ্ছো বেশিরভাগ লোকেই যে কাজটি করে তা হলো এই কোষগুলোকে প্লেট করবার সময় অতি সামান্য পরিমাণে প্রায় পঁচিশ মাইক্রোমোলার বা আরো কম প্রায় কুড়ি বা দশ মাইক্রোমোলার গ্লুটামেট যোগ করে দেয় এই গ্লুটামেট হলো একটি উত্তেজনা সৃষ্টিকারী নিউরোট্রান্সমিটার তোমরা যদি হিপোক্যাম্পাল নিউরনের শ্রেণীবিভাগ করো তাহলে এরা দুই ধরনের হয় এরা হয় গ্লুটামেটার্জিক অথবা গাবার্জিক হয় এছাড়াও এদের একটি ছোটো পপুলেশন রয়েছে যাকে কোলিনার্জিক বলা হয় বিশেষত F18 এ এই সমীকরণ দেখতে পাওয়া যায় এখন এই গ্লুটামেটার্জিক নিউরনগুলো নিউরোট্রান্সমিটার হিসাবে গ্লুটামেট নিঃসরণ করে গাবার্জিক নিউরনগুলো নিউরোট্রান্সমিটার হিসাবে GABA নিঃসরণ করে এবং কোলিনার্জিক নিউরনগুলো নিউরোট্রান্সমিটার হিসাবে অ্যাসিটাইলকোলিন নিঃসরণ করে তাহলে F18 কালচারে কোষগুলোকে প্লেট করার সময় অতি সামান্য পরিমাণে প্রায় কুড়ি থেকে পঁচিশ মাইক্রোমোলার গ্লুটামেট যোগ করা হয় গ্লুটামেট এই ধরনের চ্যানেলগুলোর এক্সপ্রেশন এবং ডিফারেন্সিয়েশনে সাহায্য করে এবং এগুলির উপরিভাগে অবস্থিত গ্লুটামেট রিসেপ্টরের সাথে আবদ্ধ হয়ে উত্তেজনা ঘটাতে সাহায্য করে E14 মোটর নিউরনকে ইলেকট্রিক্যালি উত্তেজিত করে তুলতেও এই একই পদ্ধতি অবলম্বন করা হয় এখন এই গ্লুটামেটের ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে কারণ গ্লুটামেটের পরিমাণ সামান্য বেশি হলে তা কোষের মধ্যে টক্সিসিটির সৃষ্টি করতে পারে এখন আমরা এটা ভেবে বিস্মিত হতেই পারি যে কেন আমাদের শরীরে এই টক্সিসিটি ঘটে না অবশ্যই হাইপার এক্সাইটাবল্ ডিজঅর্ডার যেমন এপিলেপসিতে আক্রান্ত ব্যক্তিদের শরীরে এই ঘটনা ঘটতে দেখা যায় কিন্তু সাধারণত এই ঘটনা না ঘটার কারণ হলো আমাদের নিউরনগুলো প্রচুর সংখ্যক গ্লিয়াল কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে এবং এই গ্লিয়াল কোষগুলোর ক্ষমতা অপরিসীম হয় এবং তারা সংখ্যায়ও অসংখ্য হয় এই গ্লিয়ালকোষগুলো উত্তেজনা সৃষ্টিকারী নিউরোট্রান্সমিটারগুলোকে অত্যন্ত দ্রুততার সাথে সিস্টেম থেকে সরিয়ে দেয় অন্যভাবে বলতে গেলে এই গ্লিয়ালকোষগুলো স্পঞ্জের মতো কাজ করে তাহলে এখানে গ্লিয়ালকোষগুলো রয়েছে এবং এখানে নিউরনগুলো রয়েছে এখন তুমি একটা অত্যন্ত বিশুদ্ধ কালচার তৈরি করতে চাইছো যেখানে কোনো গ্লিয়াল কোষ উপস্থিত থাকবে না এক্ষেত্রে তোমাদেরকে অত্যন্ত সতর্ক ভাবে গ্লুটামেট যোগ করতে হবে তোমাদেরকে সতর্ক থাকতে হবে যে এই গ্লুটামেটের পরিমাণ যেন যথেষ্ট হয় যাতে কোষগুলোর কোনো ক্ষতি না হয় আবার এই পরিমাণ খুব কমও যেন না হয় যাতে কোষগুলো সক্রিয় হয়ে উঠতে না পারে সুতরাং এই বিষয়টি নিয়েই আমি আলোচনা করতে চাইছিলাম এরপরের বিষয়টি সম্পর্কে আমি তোমাদেরকে কিছু পেপার দেবো তোমরা দেখতে পাবে যে কালচার ডিসে গ্লিয়াল কোষগুলোকে যোগ করলে কোষগুলোর ইলেকট্রিক্যাল এক্সাইটেবিলিটি বৃদ্ধি পায় মাইক্রো ইলেকট্রোডের অ্যারে সংক্রান্ত একটি গবেষণায় দেখা গেছে যে নিউরণাল কোষগুলোর উপরে গ্লিয়ালকোষগুলো যোগ করলে বা তোমাদের কাছে গ্লিয়ালকোষ রয়েছে এবং তোমরা তার সাথে নিউরণাল হিপোক্যাম্পাল নিউরন যোগ করছো এবং এর ফলে কি প্রভাব পড়ছে তা পর্যবেক্ষণ করছো গ্লিয়াল কোষগুলো এই নিউরনগুলোর উপরে অবস্থিত বিভিন্ন ধরনের আয়ন চ্যানেলগুলোর এক্সপ্রেশনে সাহায্য করে তাহলে প্রথম দৃষ্টান্ত হিসাবে আমি তোমাদের গ্লুটামেট যোগ করার ধাপটির কথা বলেছিলাম দ্বিতীয় উপায়টি হলো গ্লিয়াল কোষগুলোকে যোগ করা গ্লিয়ালকোষগুলো যোগ করার ফলে আলাদা ধরনের সমস্যার আবির্ভাব হয় সমস্যাটি হলো আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই গ্লিয়ালকোষগুলো হল ডিভাইডিং বা বিভাজক কোষ সুতরাং তোমরা এদেরকে যোগ করবে এবং দ্বিতীয়ত তোমাদেরকে এমন একটা মিডিয়াম তৈরি করতে হবে যা এই গ্লিয়াল কোষগুলোর অতিরিক্ত বিস্তারকে প্রতিহত করবে এবং অবশ্যই আমরা আমাদের নিউরনকে বেশি প্রভাবিত করতে চাইবো না সুতরাং তোমাদেরকে মিডিয়ামের সাপেক্ষে একটা ব্যালেন্স বজায় রাখতে চেষ্টা করতে হবে এই মিডিয়ামকে এমনভাবে তৈরি করতে হবে যাতে তোমরা নিশ্চিত হতে পারো যে তোমাদের গ্লিয়াল কোষগুলোর সংখ্যা অতটাও বেশি নয় যা নিউরনগুলোর সংযোগকে প্রভাবিত করে এবং সেই সাথে তোমাদের নিশ্চিত করতে হবে এই কোষগুলো প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টকে ব্যবহার করে ফেলে নিউরনকে পর্যাপ্ত পরিমাণ নিউট্রিয়েন্ট থেকে বঞ্চিত করছে না দ্বিতীয়ত তোমাদেরকে নিশ্চিত করতে হবে যে নিউরন সম্পূর্ণভাবে বৃদ্ধি পাচ্ছে এবং গ্লিয়ার শয্যার উপর ভালোভাবে সংযোগ তৈরি করতে পারছে বিগত প্রায় কুড়ি বছর বা শেষ আড়াই দশক ধরে সবাই এই ধরনের কিছু সমস্যার সম্মুখীন হয়ে আসছে তাহলে কিভাবে ইনভিট্রো সেটআপ তৈরি করা সম্ভব হবে যা এই ধরনের এক্সপেরিমেন্টের কাজে ব্যবহৃত হবে আমরা এখনো একই ভাবে ভেবে আসছি বরংচ ব্যাপারটা আরো বেশি জটিল হয়ে উঠেছে যখন আমরা অ্যাডাল্ট নিউরন কালচার নিয়ে আলোচনা করছি তখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জটি হলো এই অ্যাডাল্ট নিউরণাল কালচার বিশেষ করে সেটি যদি হিপোক্যাম্পাস বা স্পাইনাল কর্ড থেকে সংগৃহীত হয় তাহলে কীভাবে এই নিউরনগুলো ইলেকট্রিকালি সক্রিয় হয়ে উঠছে কারণ তোমাদেরকে সময়কাল সম্পর্কে বুঝতে হবে যা অনুযায়ী কোষগুলো এই সমস্ত আয়ন চ্যানেলগুলোকে গড়ে তোলে এই ঘটনাগুলো সাধারণত ডেভলপমেন্টের একেবারে প্রথম পর্যায়ে ঘটে যখন আমরা মাতৃগর্ভে থাকি এরপর বেশিরভাগ নিউরন অক্ষমতা অর্জন করে এবং আমরা জানি যে শরীরে নিউরনগুলো বিভাজিত হয় না কালচার ডিসে তারা বিভাজিত হয় কিন্তু শরীরের মধ্যে খুব নিশ্চিতভাবে না হলেও এখনো অবধি পাওয়া বিভিন্ন প্রমাণ অনুযায়ী বেশিরভাগ হিপোক্যাম্পাল নিউরন এবং মোটর নিউরনগুলো বিভাজিত হয় না এখন তোমরা যদি একটা কালচার ডিসে অ্যাডাল্ট নিউরন নিয়ে কাজ করো তাহলে তারা এইভাবে প্রবর্ধকগুলোকে প্রেরণ করে যদিও অ্যাডাল্ট নিউরনকে কালচার করা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ তাহলে নিউরনগুলো প্রবর্ধকগুলোকে প্রেরণ করে এবং বিভিন্ন সংযোগ তৈরি করে কিন্তু এই কাজ করবার সময় এদেরকে সময়সীমা অনুসরণ করে চলতে হয় এটি অর্জন করবার জন্য তোমাদেরকে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে এবং এটা কোনো সাধারণ সমস্যা নয় ইনভিট্রো সিস্টেমে ইলেক্ট্রিকালি অ্যাক্টিভ অর্থাৎ যার কোষগুলো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি প্রদর্শন করে সেইরকম অ্যাডাল্ট স্পাইনাল কর্ড কালচার তৈরি করতে গিয়ে এই সমস্যাটি আমাকে অত্যন্ত ভাবিয়েছিল যে কিভাবে এই বিষয়টি অর্জন করা সম্ভব এর অন্যতম উপায় হলো যা বিভিন্ন পেপারগুলোতে দেওয়া রয়েছে আমি তোমাদেরকে পড়বার জন্য এই পেপারগুলো দিয়ে দেব আমরা যদি এই কালচারগুলোকে বৃদ্ধি পেতে দিই তাহলে প্রথমে আমাদেরকে অ্যাডাল্ট স্পাইনাল কর্ড কালচার বা অ্যাডাল্ট ভেন্ট্রাল হর্ন কালচার তৈরি করতে হবে যেখানে প্রচুর সংখ্যক মোটর নিউরনের পপুলেশন পাওয়া যাবে এই মোটর নিউরন ছাড়াও সেখানে কিছু গ্লিয়াল কোষ এবং ইন্টার নিউরন থাকবে আমরা এই কোষগুলোকে কালচারের মধ্যে দুই মাস ধরে বাঁচিয়ে রাখছি তাহলে আমরা প্রথমে সেটআপটাকে এইভাবে তৈরি করছি যে অন্তত দুই মাস বা 60 দিন ধরে তারা বৃদ্ধি পাবে এবং প্রথম 30 দিনের পর আমরা দুটো নিউরোট্রান্সমিটার যোগ করব তোমরা যদি বিভিন্ন পেপারগুলো পড়ো তাহলে তোমরা উপলব্ধি করতে পারবে যে আমাদেরকে বিভিন্ন ভুলত্রুটির মধ্যে দিয়ে যেতে হবে তাহলে আমরা গ্লুটামেট এবং সেরোটোনিন যোগ করব এগুলো হলো সেই সমস্ত নিউরোট্রান্সমিটার যেগুলো নার্ভাস সিস্টেম গড়ে তুলতে সাহায্য করে এবং তারপর আরো পাঁচ দিন বাদে অর্থাৎ 35 তম দিনে আমরা আরো একটি নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন যোগ করব অন্যভাবে বলতে গেলে আমরা এখানে একটা কালচার ডিসে সাময়িকভাবে নিউরনগুলোকে কন্ডিশনিং করতে চেষ্টা করছি একে টেম্পোরাল নিউরোট্রান্সমিটার কন্ডিশনিং বলা হয় তোমরা নিউরনগুলোকে একটা নির্দিষ্ট সময়সীমা ধরে কন্ডিশনিং করছো যাতে কোষগুলো আবার ইলেক্ট্রিকাল অ্যাক্টিভিটি ফিরে পায় কারণ বেশিরভাগ কোষগুলিই ইলেক্ট্রিকালি সক্রিয় থাকেনা এরপর তোমরা এগুলোকে আরও 15 দিন অর্থাৎ 50 তম দিন পর্যন্ত বৃদ্ধি পেতে দিচ্ছো প্রায় 40 থেকে 50 তম দিনের কাছাকাছি সময়ে আমরা এদের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পরিমাপ করতে শুরু করব এবং তোমরা দেখবে যে এই পর্যায়ে নিউরনগুলো একাধিক ডাবল বা সিঙ্গেল অ্যাকশন পটেনশিয়াল উৎপন্ন করছে তাহলে এটি হলো অন্যতম আবিষ্কার যা এই কালচারাল দৃষ্টান্তগুলোতে নতুন দিশার সৃষ্টি করেছে যে কিভাবে ইনভিট্রো কালচার সিস্টেম বাস্তবের খুব কাছাকাছি চলে আসতে পারে আমরা এমব্রায়োনিক কোষের মাধ্যমে কী অর্জন করতে পারি ইত্যাদি আমরা এমব্রায়োনিক কোষ দিয়ে যা অর্জন করতে পারি তা কিন্তু বয়স জনিত ডিজঅর্ডারের রিয়েল লাইফ মডেল হিসেবে বিবেচিত হয় না বয়স জনিত সিস্টেমগুলোর ক্ষেত্রে তোমাদের এজ রিলেটেড ম্যাচিং সিস্টেমের প্রয়োজন হবে সুতরাং এই ধরনের পরিস্থিতিগুলোর সাথে যুঝে চলবার জন্য তোমাদেরকে সব সময় বিভিন্ন উপায় খুঁজে বার করতে হবে কারণ তোমরা জানো না কি ঘটতে চলেছে কারণ এই ধরনের মডেল বা এই ধরনের দৃষ্টান্তগুলো কখনো অনুসরণ করা হয়নি তাহলে যখন তুমি প্রথম ব্যক্তি হিসাবে এগুলি ব্যবহার করছো তখন তোমাদের কাছে ব্যাপারটা আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে তোমাদেরকে উপলব্ধি করতে হবে যে তোমাদের অন্যভাবে চিন্তাভাবনা করতে হবে এবং নিউরোট্রান্সমিটার কন্ডিশনিং হলো এই রকমেরই একটি অন্য ধরনের চিন্তাভাবনা এখন সমস্যা হলো ওই অ্যাডাল্ট কোষগুলো যখন রিজেনারেট করছে যখন তোমরা টিস্যুকে আইসোলেট করবার চেষ্টা করছো তখন সাধারণত বেশিরভাগ প্রবর্ধকগুলোই ভেঙে যায় এবং শুধুমাত্র সেল বডি বেরিয়ে আসে এবং এদেরকে আবার সমস্ত প্রবর্ধকগুলোকে প্রেরণ করতে হয় তোমাদেরকে বুঝতে হবে যে কোষগুলো অত্যন্ত ভঙ্গুর এবং এগুলোকে বৃদ্ধি করানো খুব একটা সহজ কাজ নয় আমাদের অনেক বছর লেগেছে এর জন্য কিছু পদ্ধতিকে স্ট্যান্ডার্ডাইস করতে প্রায় অর্ধেক দর্শক অর্থাৎ প্রায় 5 থেকে 7 বছর আমাদের এই ধরনের সিস্টেম গড়ে তুলতে সময় লেগেছে এই ধরনের সিস্টেমে তুমি যথেচ্ছভাবে যেকোনো ধরনের নিউরোট্রান্সমিটার যোগ করে দিতে পারো না কারণ নিউরনগুলো অত্যন্ত ভঙ্গুর হয় এগুলো অতিরিক্ত উত্তেজিত হয়ে উঠতে পারে এবং যার ফলে এগুলো খুব সহজেই ক্ষতিগ্রস্থ হয়ে যেতে পারে সেই কারণেই আমরা এই ধরনের সিস্টেম তৈরি করেছি আমরা প্রথমে এগুলোকে বৃদ্ধি পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় দিচ্ছি আমরা এগুলিকে প্রায় 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত বৃদ্ধি পেতে দিচ্ছি তাহলে তোমরা বুঝতেই পারছো এই দীর্ঘ সময় ধরে নিউরনের বৃদ্ধি ঘটানো খুব একটা সহজ কাজ নয় এরজন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন পড়ে এই সম্পূর্ণ ইনভিট্রো বায়োলজি বা ইনভিট্রো কালচার ফিল্ডটি খুবই ধীর গতির ফিল্ড এবং এখন বিভিন্ন ধরনের টেকনোলজি আসছে যেগুলো বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যেগুলো আগামী কয়েক বছরের মধ্যে প্রচুর বদল নিয়ে আসবে তাহলে এখানে আমরা কোর্সটার অনেকটাই শেষ করে ফেলেছি আমি যে সমস্ত পেপারের কথা বলেছি সেগুলো তোমাদেরকে দিয়ে দেব এই পেপারগুলো আপলোড করা হবে এবং এছাড়াও আমি তোমাদেরকে মাইক্রো চ্যানেল টেকনোলজির দুটো ছোট মডেল দেব যা তোমাদেরকে MEMS ফেব্রিকেশনের এবং অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহৃত হয় সেগুলো বুঝতে সাহায্য করবে এবং এছাড়াও মাইক্রো ইলেকট্রোড অ্যারে সংক্রান্ত স্কিউ পেপারও থাকবে